পেটেন্টস এক্সক্লুসিভ রাইটস মঞ্জুর করে তারা সরকার কর্তৃক ভূষিত হয় যেমন আমি বলেছি এক্সক্লুসিভিটির অর্থ এটি অন্যকে থামিয়ে দেওয়ার ক্ষমতা দেয় এবং অধিকার নির্ধারণ বিক্রয় ব্যবহার বিক্রয় ও আমদানির জন্য প্রস্তাব দেয় এবং সঠিক সময়সীমার জন্য বিদ্যমান থাকে যা হিসাবে আমি বলেছিলাম এর থেকে বিশ বছর আবেদনের তারিখ এর পরে এটি পাবলিক ডোমেনে পড়ে সুতরাং পেটেন্টের বিষয়টিকে যা আচ্ছাদিত ছিল তা প্রত্যেকের পক্ষে এটি ব্যবহারের জন্য মুক্ত হবে কপিরাইট আবার এটি এক্সক্লুসিভ রাইটস যা সরকার কর্তৃক ভূষিত করা হয় আপনি রেজিস্ট্রেশন চাইছেন এমন ক্ষেত্রে বা সৃষ্টির আগে আমি এটি উল্লেখ করেছি আপনি যদি কিছু প্রকাশ করছেন তবে আপনার যা করা দরকার তা হল কপিরাইট নোটিশ যা হল একটি বৃত্তের মধ্যে c আপনার নাম এবং যে বছর এটি প্রকাশিত হয়েছিল আপনি বেশিরভাগ কাজগুলিতে আপনার কপিরাইট নোটিশ দেখতে পাবেন এবং এটি নিজেই আপনাকে দেয় সঠিক এবং এটি এমন একটি ব্যবস্থার কারণে করা হয়েছে যেখানে আপনি কেবল এটি প্রকাশ করতে পারেন এবং স্রষ্টা হিসাবে দাবি করতে পারেন সুতরাং কপিরাইটটি কার্যকর হয় সরকার দ্বারা রেজিস্ট্রেসন বা তৈরির পরে নোটিশ সহ তৈরি ছাত্র আমি বলেছি এমনকি রেজিস্টার করতে হবে প্রয়োগের জন্য এটির প্রয়োজন নেই প্রকৃতপক্ষে আমাদের গ্রন্থাগারে যে সমস্ত বই রয়েছে সেগুলি কেবলমাত্র কপিরাইট নোটিশগুলিতে পর্যাপ্ত নোটিশ দেয় যে আলাদাভাবে এটি রেজিস্টার করার প্রয়োজন নেই আজকের বেশিরভাগ ওয়েবসাইটের কপিরাইট দেখুন আপনি নীচে বেসরকারিভাবে অধিষ্ঠিত ওয়েবসাইট সংস্থাগুলি কর্পোরেট ওয়েবসাইটগুলিতে তারা এই কোম্পানির নামে এই বছর থেকে এই বছর পর্যন্ত কপিরাইট বলবে সুতরাং যার অর্থ ওয়েবসাইটে যা কিছু ছিল তা কপিরাইটযুক্ত এবং প্রজনন কেবল প্রযুক্তিগতভাবে অনুমতি নিয়েই করা উচিত তবে ওয়েবসাইটটির সাথে আমার বক্তব্যটি হল আমার কোনও অনুলিপি বা পেস্ট করার দরকার নেই আমি সরাসরি সেই ওয়েবসাইটে হাইপারলিঙ্ক দিতে পারি সুতরাং সেই অর্থে এটি অপ্রাসঙ্গিক কপিরাইটটি ইন্টারনেটে অপ্রাসঙ্গিক কারণ আমি আমার ওয়েবসাইট থেকে একটি হাইপারলিংক দিতে পারি এবং সেই ব্যক্তির বক্তৃতায় যেতে পারি ছাত্র তবে এখনও সেই পৃষ্ঠাতে অন্য ব্যক্তির লোগো বা যাই অন্য কিছু লোগো ট্রেডমার্ক দ্বারা সুরক্ষিত কিন্তু বিন্দুটি কপিরাইট নোটিশগুলি হল যে লোকেদের জিনিসগুলি ব্যাপকভাবে কপি করে না এবং এটিকে অন্য কারও ওয়েবসাইট হিসাবে ছাড়িয়ে যায় সুতরাং এটি এর উদ্দেশ্য তবে আমার যদি মার্সিডিজ বেন্জের ওয়েবসাইট Mercedes Benz's website বা টাটার মোটরের ওয়েবসাইট Tata motor's website বলতে কিছু উল্লেখ করতে হয় তবে আমি কেবল হাইপারলিঙ্ক করতে পারি এবং লোকেরা সেই পৃষ্ঠা থেকে পড়তে পারে শিক্ষার্থী সময়সীমাটি কী বা তারা অন্য একই নামটি নিতে পারে না এটি কপিরাইটের আওতায় আসে না এটি কোনও কোম্পানির নাম রেজিস্টার করার মতো একটি পৃথক রেজিস্ট্রেশন কপিরাইট আইনের আওতায় আসে না সংস্থার আইনটির একটি বিশেষ্য রয়েছে একটি ডোমেন নাম রেজিস্ট্রেশন কপিরাইট আইনের আওতায় আসে না একটি ডোমেন রেজিস্ট্রেশন পরিষেবা রয়েছে যেখানে আপনি ব্যক্তিগত লিঙ্কটি পরিচালনা করার মতো যেতে পারেন যতক্ষণ আপনি নিজের নামটি পুনর্নবীকরণ করতে পারবেন ততক্ষণ আপনি এটি পেতে পারেন সুতরাং এই জিনিসগুলি হল এটি অনুলিপি ঠিক মতো বিষয় নয় তারা সম্ভবত কিছু শিল্প ব্যবস্থা হতে পারে তারা সংস্থাগুলির আইন মতো কিছু অন্যান্য আইন হতে পারে যার দ্বারা আপনি সংস্থার নাম রেজিস্টার করতে পারেন এবং এখন এই অধিকারগুলি একাধিক জিনিসের সাথে সম্পর্কিত আপনি প্রকাশিত হিসাবে রেকর্ড সম্পাদন করেছেন এবং বিষয়টি কী এবং জীবনের সময়কাল লেখকের জীবন এবং তার 60 বছর বয়সের উপর নির্ভর করে প্রবন্ধটি তৈরির তারিখ থেকে শুরু করে আপনি মুদ্রণ করতে পারেন মারা যায় এবং সেখান থেকে 60 বছর পরে ছাত্র কিছু ইনস্টিটিউট আছে প্রতিষ্ঠানের তৈরির তারিখ প্লাস কয়েকটি দেশে কিছু জায়গায় 60 বছর এবং এটি কয়েকটি দেশে এটি 50 আমেরিকাতে এটি এর চেয়ে 60 এর বেশি সুতরাং যদিও সর্বজনীনভাবে আপনি দেখতে পাবেন যে কপিরাইট শর্তটি কীভাবে আলাদা হতে পারে সে সম্পর্কে কিছুটা অবকাশ রয়েছে যদি আপনি একটি কপিরাইটযুক্ত পণ্য তৈরি করেন এবং একাধিক এখতিয়ারে কপিরাইট রাখেন তবে এটি পৃথক হতে পারে কারণ দেশগুলিতে আমাদের মতো কিছু নেই ট্রিপস ম্যান্ডেট যে কপিরাইট শর্তটি আমাদের কাছে নেই এমন সমস্ত দেশগুলিতে একই হতে হবে ট্রেডমার্কের জন্য ট্রেডমার্কগুলি এক্সক্লুসিভ রাইটস তাদের দ্বারা রেজিস্ট্রেশন করা আপনার পক্ষে সরকার দ্বারা নিশ্চিত করা হয়েছে বা এটি ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এখন ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠিত করা যদি আইকেইএ আইকেইএর মতো ইউরোপে ব্যবহৃত হয় এমন মার্ক থাকে তবে তারা ধীরে ধীরে এখানে আসছে তবে ইউরোপ এ আইকেইএ ব্যবহৃত হয়েছে এবং ধরে নিন যে আইকেইএ ভারতে কিছুই বিক্রি করেনি যদি কোনও ভারতীয় নির্মাতারা আইকেইএ ব্যবহার শুরু করে আইকেইএ এখনও সেই ব্যক্তিকে এসে থামিয়ে দিতে পারে কারণ সেখানে আন্তর্জাতিক ব্যবহারের মাধ্যমে মার্কটির একটি অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের একটি খ্যাতি রয়েছে এবং আইনের আরও একটি শাখা রয়েছে যেমন আমি আগেই বলেছি যে লোকেরা এটি ব্যবহার করা বন্ধ করতে আইকিইএ উদ্ধারকালে একটি আইন পাস করার ব্যবস্থা আসতে পারে যদিও তাদের এখানে ব্যবসা নাও হতে পারে এবং তারা এটিতে রেজিস্টার্ড নাও হতে পারে ভারত তাই সম্ভব সুতরাং আমরা এই কারণেই কেন ট্রেডমার্ক বলি যখন আমরা সেই অর্থে ট্রেডমার্ক বলি আমরা ব্যবহারের রাইটসকেও অন্তর্ভুক্ত করি যা আপনার জানার মাধ্যমে আসে আপনি আইনটি পাস করার মাধ্যমে আপনার রাইটস রক্ষা করতে পারেন শিক্ষার্থী আমরা প্রযোজ্য আইন অনুসারে যদি আমি ভারতে ট্রেডমার্ক রেজিস্টার না করি এবং এখনও যদি দীর্ঘ 20 বছর বা 30 বছরের জন্য আমি এটি আইন ব্যবহার করতে পারি তবে হ্যাঁ পাস করার আইনটি এখনও আপনার সহায়তায় আসবে কারণ আপনি এটি রেজিস্টার্ড না করেও ব্যবসায়িকভাবে এটি ব্যবহার করছেন এবং আপনার একরকম খ্যাতি রয়েছে যা এর থেকে বেরিয়ে এসেছে সুতরাং আমরা কিছু ক্ষেত্রে জানি যেখানে লোকেরা পুরানো ব্যবসায়ের সাথে জড়িত ছিল তারা তাদের মার্কটির জন্য রেজিস্টার্ করে না যে কারণেই হোক না কেন ব্যবসায় তখন খুব ছোট ছিল বা যাই হোক না কেন তারপরে পরবর্তী প্রজন্ম ব্যবসায়টি নেয় এবং তারা এটিকে আরও বিস্তৃত করতে এবং এটিকে সমস্ত জায়গায় নিয়ে যেতে সক্ষম হয় এই মুহুর্তে তারা একটি রেজিস্ট্রেশন এর জন্য যাচ্ছেন কারণ পরবর্তী প্রজন্মের নতুন প্রজন্মের তারা এই অধিকারগুলি সম্পর্কে অবগত এবং তারা একটি রেজিস্ট্রেশন এর জন্য যায় তবুও তারা মার্কটি উপভোগ করার সাথে সাথে তারা থামাতে সক্ষম হবেন যে কোনও ব্যক্তি রেজিস্ট্রেশন ছাড়াই এমনকি হস্তক্ষেপ করতে পারত এটি এই সত্য যে আপনি কোনও কিছু ব্যবহার করছেন এবং লোকেরা আপনাকে সে দ্বারা চেনে এবং আপনি লোকেদের এটি ব্যবহার করতে বাধা দিতে পারেন সুতরাং রেজিস্ট্রেশন না করেও রাইটস নিজেকে প্রতীকের শব্দ এবং মার্কগুলির আকারে প্রকাশ করে তাই ট্রেডমার্ক এমন একটি মার্ক যা আপনার পণ্য এবং পরিষেবাদি বিশ্ব দ্বারা চিহ্নিত হয় সুতরাং যখন আমরা সাধারণ লবণের প্যাকেটে টাটা মার্কটি দেখি তখন আমরা জানি যে এটি কে তৈরি করেছে আমরা যখন একটি অটোমোবাইলে একই মার্কটি দেখতে পাই তখন আমরা জানি যে কে তৈরি করেছে এটি আমরা এটির একই মার্কটি দেখি সংস্থা টিসিএস আপনি জানেন যে টাটা মার্ক আমি যা বলতে চাইছিলাম তা টাটা মার্ক আমরা জানি যে এটি একটি সমষ্টিগত সুতরাং মার্কগুলি নির্মাতাকে সনাক্ত করতে বা পণ্য এবং পরিষেবার উত্স সম্পর্কে আরও জানতে আমাদের সহায়তা করে এমন এক বিশ্বে যেখানে মার্কগুলিকে সম্মান করা হয়নি তারা স্থান জুড়ে প্রচুর জলদস্যুতা এবং নকল হবে কারণ লোকেরা এখন টাটার গাড়ি হিসাবে একটি গাড়ি দিয়ে যাবে বা তারা টাটার পণ্য হিসাবে পণ্যগুলি পাস করবে সুতরাং সেগুলি সেই পণ্যগুলির নির্ভরযোগ্যতার সাথে সম্পর্কিত হবে এবং এছাড়াও সংস্থার খ্যাতি ক্ষতিগ্রস্থ হতে পারে কারণ আপনি যদি দেখেন যে ব্যবসায়ে সুনাম চলছে এবং খ্যাতি বছরের পর বছর ধরে নির্মিত হয় কখনও কখনও কারও খ্যাতি তৈরি করতে অনেক বছর সময় লাগে এবং মার্কগুলি ব্যবসায়ের এক প্রকার দূত হয়ে যায় সুতরাং যখন তারা মার্কটি দেখেন সেখানে অনেক বেশি খ্যাতি রয়েছে যা চিহ্নিত করা হয় কারণ এই মার্কটি কীভাবে সংস্থাটি নিজেকে চিহ্নিত করে সুতরাং যখন অন্যরা মার্কটি ব্যবহার করে এবং তারা গুণটি দিতে সক্ষম হয় না এমনকি যদি তারা গুণগুলি দেয় তবেও মার্ক ধারক এসে অন্যকে এটি ব্যবহার করা থেকে বিরত করতে পারে এখন এর ব্র্যান্ডিংয়ে কিছু নির্দিষ্ট সমস্যা রয়েছে যা কিছু সময় চিহ্নিত হয় যা সুপরিচিত এবং তারা সুপ্রতিষ্ঠিত একটি পুনর্নির্মাণের জন্য যেতে পারে যেহেতু তারা দেখতে তাদের চেহারা পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারে এবং এতে পুরোপুরি ট্রেডমার্ক সংক্রান্ত সমস্যা রয়েছে কারণ বিদ্যমান মার্কটি এখনও কোম্পানির হাতে রয়েছে কারণ তারা যখন অন্যদের চান না যখন তার মতো মার্কটি বন্ধ হয়ে যায় অন্যদের পক্ষে সেই মার্কটি ব্যবহার করার জন্য এটি খোলা হবে না পেটেন্টের বিপরীতে যা মেয়াদ শেষ হয়ে যায় এবং সর্বজনীন ডোমেনে আসে কারণ এখনও এই সংস্থাটি চাইবে অন্যরা মার্কটি ব্যবহার না করে তারা এখনও এটি জীবিত রাখবে উদাহরণস্বরূপ যদি আপনি জানেন না যে আপনি এয়ারটেলটি অন্য একটি লোগো দ্বারা পরিচিত হয়েছিলেন কিনা কয়েক বছর আগে এয়ারটেল লেখা হত এখন তাদের একটি প্রতীক আছে এখন তাদের একটি প্রতীক রয়েছে এখন তারা এই পরিবর্তনটি করেছে স্পষ্টতই এটি ব্যবসায়ের কারণে সম্পন্ন একটি রূপান্তর ছিল তবে এয়ারটেল রূপান্তর করার কারণে এয়ারটেল লোকদের নিজস্ব মার্ক ব্যবহার করতে দেবে না এবং এয়ারটেল অন্যকে নিজস্ব মার্ক ব্যবহার করা থেকে বিরত রাখতে পারে পেটেন্টের মেয়াদ শেষ হয়ে গেলে বা যে কোনও কারণেই প্রত্যাহার করা হয় এমন পেটেন্টের ক্ষেত্রে এটি হয় না যখন প্রত্যেকে সেই স্বীকৃতিটি ব্যবহার করতে পারে শিক্ষার্থী এয়ারটেল নিজস্ব মার্ক পর্যালোচনা করার জন্য অর্থ প্রদান করে হ্যাঁ যদি এটি এটিকে বাঁচিয়ে রাখে এবং আমি অনুমান করি যে তারা এটিকে জীবিত রাখছে তবে আমি অনুমান করব কারণ এটি যদি তারা এটিকে বাঁচিয়ে রাখে না তবে অন্যরা এটির জন্য যা ব্যবহার করতে পারে তার কারণ হতে পারে তবে তা হল কঠিন কারণ এয়ারটেলটি কেবল মার্ক হিসাবে শব্দটি নিজেই ট্রেডমার্কের বিষয় নয় সুতরাং যে কেউ যে কোনও ফন্টে এয়ারটেল ব্যবহার করে এখনও তাদের ট্রেডমার্কের দ্বারা ধরা পড়তে পারে তবে আপনি যে মার্কটি জানেন সেটি একটি রূপান্তর ঘটেছে ছাত্র তারপরে চিকিত্সা থেরাপি প্রক্রিয়া প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া পারস্পরিক সম্পত্তি সংরক্ষণ করা যেতে পারে চিকিত্সার একটি চিকিত্সা পদ্ধতি ভারতীয় আইন অনুসারে সুরক্ষা থেকে অব্যাহতিপ্রাপ্ত বিভাগ 3 চিকিত্সার পদ্ধতিগুলিকে সুরক্ষিত করার অনুমতি দেয় না এবং এর কিছু কারণ রয়েছে যখন আমরা পেটেন্টগুলির বিষয়ে বিশদে বিশদভাবে আসে তখন আমরা তা আলোচনা করতে পারি ডিজাইন আবার এটি এক্সক্লুসিভ রাইটস যা এটি সরকার কর্তৃক ভূষিত হয় যার অর্থ এটি রেজিস্ট্রেশন এর সাথে জড়িত এই অধিকারটি কনফিগারেশন প্যাটার্ন ইত্যাদির সাথে সম্পর্কিত যা প্রকৃতির প্রকৃতির যা চোখে খুশী হয় যা কার্যকরী সীমাতে জড়িত না কারণ যদি কার্যকরী উপাদান থাকে তবে এটি অন্য পেটেন্টের ডোমেনে যায় এবং এই রাইটসগুলি বা রাইটসগুলি নয় যা কপিরাইট দ্বারা সুরক্ষিত করা যেতে পারে কারণ যদি কিছু কপিরাইট দ্বারা সুরক্ষিত করা যায় তবে এটি কপিরাইটের বিষয় তবে এর মেয়াদটি কেউ স্বল্প মেয়াদে দেখবে না সুতরাং যদি আপনার কোনও ডিসাইন থাকে এবং কোনও উপায়ে আপনি কোনও কপিরাইট দ্বারা সুরক্ষিত রাখতে পারেন তবে আপনি আপনার কপিরাইটের মাধ্যমে লোকেরা সেই ডিসাইনটি ব্যবহার করা থেকে বিরত রাখতে পারেন কারণ এটি একটি শৈল্পিক কাজ আপনি বলতে পারেন যে আপনার শৈল্পিক কাজের লঙ্ঘন রয়েছে তারপরে সুরক্ষা হল আপনার জীবন প্লাস 60 বছর ছাত্র কেন আলাদা আছে এটি অন্য উদ্দেশ্যে শিল্প ডিসাইনগুলির জন্য আমরা এখন শৈল্পিক কাজগুলি শিল্পের মতো শিল্পের সাথে কথা বলছি যেমন ইন্টারলকিং টাইলস ঠিক আছে বা টিএমটি স্টিল বারগুলিতে তাদের কিছু অভিনব ডিজাইন রয়েছে ছাত্র ইঞ্জিনিয়ারিং ডিজাইন একটি ইঞ্জিনিয়ারিং আবার এস্থেটিক তবে বোতলটির আকার নয় উদাহরণস্বরূপ আপনি যুক্তি দিতে পারেন যে বোতলটির আকৃতির একটি কার্যকরী উপাদান রয়েছে তবে আমরা সমস্ত বোতলগুলিকে সেই অর্থে কার্যকরী ফাংশনটি দেখছি তবে আমরা কোনও প্রকারের দিকে তাকাচ্ছি এমন একটি ডিসাইন যা বোতলটিকে অনন্য দেখায় সুতরাং এটি মূলত ভর উত্পাদিত পণ্য যা এই বিভাগে আসে এবং এটি আবার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস মধ্যে দুর্বলতম কারণ এটি প্রয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে আপনি লোককে কাজ করতে বাধা দিতে পারবেন না এবং আপনার ক্ষয়ক্ষতিও সীমিত হল আমরা তা পেয়ে যাব ছাত্র পোশাক গণ উত্পাদিত সব ড্রেস করতে পারে যা এএসথেটিক্যালয় আকর্ষণীয় কিছু গয়না করা যায় হ্যাঁ গয়না ভর উত্পাদিত যে কোনও নির্দিষ্ট জিনিসে ভর উত্পাদিত এটি এর আওতায় আসতে পারে